সফটওয়্যার টেস্টিং প্রফেসর রাজীব মাল Prof Rajib Mall ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর Indian Institute of Technology Kharagpur লেকচার - 19 Lecture - 19 টেস্টিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামস এই সেশনে স্বাগত জানাই আগের সেকশনে আমরা রিগ্রেশন টেস্টিং সম্পর্কে আলোচনা করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম রিগ্রেশন টেস্টিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্টিং পদ্ধতি যেখানে প্রতিটি পরিবর্তনের পর আমাদের সফটওয়ারের অপরিবর্তিত অংশটিকে পরীক্ষা করতে হয় সাধারণত কোডের শুধুমাত্র কয়েকটি লাইনে পরিবর্তন ঘটে থাকে এবং কোডের দশ হাজার বা এক লক্ষ লাইনে পরিবর্তন হয়ে যায় না কিন্তু তবুও আমাদের সমস্ত অংশগুলোকে এমনকি অপরিবর্তিত অংশগুলো যেগুলো আগে পাশ করে গেছে সেগুলোকেও পুনরায় পরীক্ষা করতে হবে তার কারণ হলো নির্ভরশীলতা ভেরিয়েবলের মানগুলোর প্রসারনের কারণে একটা পরিবর্তনের ফলে অপরিবর্তিত অংশেও পরিবর্তন ঘটতে পারে সফট্ওয়ারের মাধ্যমে কোড প্রোপাগেশন ঘটার ফলে কোডের কিছু লাইনের পরিবর্তনের সময় কিছু মানের পরিবর্তন ঘটে যায় এবং এরপর আমরা টেস্ট কেসগুলোকে সেটআপ করা দেখেছি যে টেস্ট কেসগুলো সাধারণত সফটওয়্যার পরীক্ষা করার জন্য ব্যবহার করা হতো এই টেস্ট কেসগুলোকে অবসলিট টেস্ট কেস এবং ইনভ্যালিড টেস্ট কেস যা আমাদের বাতিল করতে হবে এই দুই ভাগে ভাগ করা যেতে পারে আমাদের কাছে অতিরিক্ত টেস্ট কেসগুলি থাকে যেগুলো রান করার কোনো প্রয়োজন পড়ে না কারণ এই সমস্ত টেস্ট কেসগুলোর দ্বারা বাগ্ শনাক্ত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না কারন এরা এমন সমস্ত বৈশিষ্ট্যকে পরীক্ষা করে যেগুলো পরিবর্তনের ওপর নির্ভরশীল নয় এরপর আমাদের কাছে রিগ্রেশন টেস্ট কেসগুলো রয়েছে এই টেস্ট কেসগুলো সফটওয়ারের সেই সমস্ত অংশগুলোকে পরীক্ষা করে যে সমস্ত অংশগুলো সফটওয়ারের পরিবর্তনের উপর কিছুটা হলেও নির্ভরশীল এখন দেখা যাক কোন কোন ধাপের মাধ্যমে আমরা রিগ্রেশন টেস্ট কেসগুলোকে বেছে নিতে পারি সুতরাং প্রধান রিগ্রেশন টেস্টিং টাস্ক হলো রিগ্রেশন টেস্টগুলোকে বেছে নেওয়ার ধাপগুলো প্রথমে ভ্যালিড টেস্ট কেসগুলোকে সনাক্ত করতে হবে তার কারণ আমরা আগেই বলেছি যে প্রতিটি পরিবর্তনের পরে কিছু টেস্ট কেস ইনভ্যালিড হয়ে পরে এগুলোকে বাতিল করতে হবে তাহলে আমাদেরকে প্রথমে ভ্যালিড টেস্ট কেসগুলোকে সনাক্ত করতে হবে এবং এই ভ্যালিড টেস্ট কেসগুলোর মধ্যে আমাদেরকে রিডানডেন্ট টেস্ট কেসগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এবং অগ্রাহ্য করতে হবে এরফলে আমাদের কাছে শুধু রিগ্রেশন টেস্ট কেসগুলো পরে থাকে এবং এটাকে রিগ্রেশন টেস্ট সিলেকশন প্রবলেম বলে যদি রিগ্রেশন টেস্টগুলো অনেক বেশি প্রায় হাজার খানেক হয় তখন হয়তো আমাদের মিনিমাইজেশন করার প্রয়োজন পড়বে যেখানে আমরা ডুপ্লিকেট টেস্ট কেসগুলোকে অপসারিত করি এবং এই সমস্ত টেস্ট কেসগুলো অতিরিক্ত কোন বাগকে খুঁজে পেতে সাহায্য করে না সুতরাং এই মিনিমাইজ করে দেওয়া টেস্ট কেসগুলো প্রকৃতপক্ষে সম্পূর্ণ রিগ্রেশন টেস্ট কেসকে রান করার সমান এবং এছাড়াও আমাদেরকে এই বেছে নেওয়া রিগ্রেশন টেস্ট কেসগুলোর মধ্যে রিগ্রেশন টেস্ট প্রায়োরিটাইজেশন বা রিগ্রেশন টেস্টগুলোর অগ্রাধিকারভিত্তিক পরীক্ষা সম্পাদন করতে হবে আমরা হয়তো এই কেসগুলোকে 1 2 3 4 এইভাবে অগ্রাধিকার দেবো এর মধ্যে সেই সমস্ত টেস্ট কেসগুলোই সর্বাধিক অগ্রাধিকার পাবে যেগুলোর দ্বারা এরর খুঁজে বের করার সম্ভাবনা সর্বাধিক এখন টেস্ট কেসগুলোকে এই অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন কোথায় অগ্রাধিকারের প্রয়োজন রয়েছে কারণ টেস্টিংয়ের সময় যদি তোমরা আগে থেকে রিগ্রেশন বাগগুলোকে খুঁজে বের করতে পারো তাহলে ডেভলপমেন্ট টিম কাজ শুরু করে দিতে পারে এবং এর ফলে আমাদের ডেলিভারি টাইম কমে যাবে আমাদের কাছে কয়েকশো রিগ্রেশন টেস্ট থাকতে পারে এবং এদের প্রত্যেকটিকে সম্পাদন করতে প্রায় এক সপ্তাহ লেগে যেতে পারে যদি আমরা একদম প্রথম দিনেই বাগগুলোকে খুঁজে বের করতে পারি তাহলে আমরা ডেভলপমেন্ট টিম যাতে টেস্টিং শুরু করে দিতে পারে তাতে সাহায্য করতে পারি সুতরাং এটাই হলো রিগ্রেশন টেস্ট প্রায়োরিটাইজেশনের মূল ধারণা যদি আমরা এটাকে একটা স্কিমেটিক ডায়াগ্রাম হিসাবে উপস্থাপন করি তাহলে আমরা প্রথমে অ্যানালিসিসটির পরিবর্তন ঘটাবো এবং এই পরিবর্তিত অ্যানালিসিসের উপর ভিত্তি করে আমরা খুঁজে বার করব কোডের কোন অংশ প্রভাবিত হয়েছে অপরিবর্তিত কোডের কোন অংশ প্রভাবিত হয়েছে এবং কোন অংশ স্বতন্ত্র রয়েছে এবং কার উপর ভিত্তি করে এই প্রভাবিত অংশ ও টেস্ট কেসগুলো রান করবে আমরা রিগ্রেশন টেস্টকে বেছে নেব তারপর আমরা এই রিগ্রেশন টেস্টগুলোকে রান করাবো এবং রিপোর্ট করব ও ফলাফলগুলোকে পুনরায় পরীক্ষা করব এখন টেস্টিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যাক যা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলোর টেস্টিং আমরা আগেই বলেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলোকে এই ধারণা নিয়ে অবতারণা করা হয়েছিল যদি আমাদের খুব ভালো প্রোগ্রামিং প্রাক্টিস সম্পর্কে ধারনা থাকে তাহলে বাগ থাকার সম্ভাবনা অনেক কম হয় উদাহরণস্বরূপ ইনহেরিটেন্স এনক্যাপসুলেশন ইত্যাদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিয়ের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সাধারণত অত্যন্ত ভালো প্রোগ্রামিং কনসেপ্ট হিসাবে পরিচিত এবং এরা বাগ্ থাকার সম্ভাবনা বহুলাংশে কমিয়ে দেয় কিন্তু কিভাবে এরা সমগ্র টেস্টিং প্রক্রিয়াটিকে জটিল করে তোলে তা জানলে আমরা আশ্চর্য হব এরা নতুন ধরনের বাগের সংযোজন ঘটায় যেগুলো সম্পর্কে প্রসিডিউরাল কোডের ক্ষেত্রে আমরা সতর্ক থাকি না এবং সেই কারণে অবজেক্ট ওরিয়েন্টেড কোডের জন্য আমাদের ভিন্ন টেস্টিং পদ্ধতির প্রয়োজন অবজেক্ট ওরিয়েন্টেড কোডের জন্য আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি ব্যবহার করে যেতে পারি না এক্ষেত্রে আমাদের ভিন্ন টেস্টিং স্ট্র্যাটেজি প্রয়োজন এটা লক্ষ্য করা যাক কিন্তু সদ্য আলোচনা করা রিগ্রেশন টেস্টিং সম্পর্কে একটা ছোট্ট কুইজ করা যাক প্রশ্ন হলো রিগ্রেশন টেস্টিং কি ইউনিট ইন্টিগ্রেশন বা সিস্টেম টেস্টিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য এর উত্তর হলো আসলে এটা ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন টেস্টিং এবং সিস্টেম টেস্টিং তিনটি লেভেলের ক্ষেত্রেই প্রযোজ্য প্রকৃতপক্ষে রিগ্রেশন টেস্টিং হল টেস্টিং পদ্ধতিগুলোর একটা আলাদা মাত্রা এবং এই কারণে আমরা কখনই এটা বলতে পারি না যে রিগ্রেশন টেস্টিং পরীক্ষা পদ্ধতিগুলোর একটা লেভেল মাত্র তাহলে লেভেল হলো একটি মাত্রা এবং রিগ্রেশন হলো পরীক্ষা পদ্ধতিগুলোর এক ভিন্ন মাত্রা এবং এটা পরীক্ষা পদ্ধতিগুলোর সমস্ত লেভেলগুলোর জন্যই প্রযোজ্য এখন টেস্টিংয়ের দিকে লক্ষ করা যাক কিভাবে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিং সম্পাদন করি যদি তোমরা উপলব্ধ গবেষণাপত্রগুলো লক্ষ করো একটা সাধারণ ডেভেলপমেন্ট সংস্থা সাধারণত তাদের প্রচেষ্টার 50 টেস্টিংয়ের কাজে ব্যয় করে এবং অবশিষ্ট 50 তারা বিভিন্ন স্পেসিফিকেশন যেমন ডিজাইন কোডিং ইত্যাদিতে টেস্টিংয়ের জন্য এত প্রচেষ্টা ব্যয় করার কারণ হলো একটা টেস্টিংয়ের পুঙ্খানুপুঙ্খতার উপর সফটওয়্যারের কোয়ালিটি বহুলাংশে নির্ভর করে এবং এখন কাস্টমাররা ভীষণভাবে কোয়ালিটি সচেতন তাই যদি কোনো সংস্থা বাগপূর্ণ সফটওয়্যার রিলিজ করে তাহলে কাস্টমাররা শুধু যে সেই প্রোডাক্টটিকে বর্জন করবে তাই নয় তারা ওই সংস্থার থেকেও প্রোডাক্ট কেনা বন্ধ করে দেবে সেই কারণে প্রতিটি সংস্থা টেস্টিংয়ের জন্য যথেষ্ট প্রচেষ্টা করে এই প্রসঙ্গে অবজেক্ট ওরিয়েন্টেশন যখন প্রস্তাবিত হয়েছিল টজন সবাই এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছিল শুরুর দিকে সবাই ভেবেছিল এটা হয়তো টেস্টিং এফর্টকে ধীরে ধীরে কমিয়ে দেবে অর্থাৎ 50 এফর্ট হয়তো কমে 20 30 এ পরিণত হবে এটাই সকলের প্রত্যাশা ছিল কিন্তু এখন আমরা জেনেছি যে এই অবজেক্ট ওরিয়েন্টেশন আসলে টেস্টিং প্রক্রিয়াকে আরো জটিল করে তোলে এবং এফর্ট কমানোর পরিবর্তে এফর্ট বাড়িয়ে দিতেও পারে এখন দেখা যাক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে কি ধরণের সমস্যার মুখোমুখি হতে হয় যেগুলোর কোনো অস্তিত্ব পদ্ধতিগত প্রোগ্রামগুলিতে নেই এখানে নতুন ধরনের সমস্যা নতুন ধরনের ফল্ট এবং সেই কারণে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের চ্যালেঞ্জগুলো বেশ জটিল হয় প্রথম সমস্যা হলো টেস্টিংয়ের ইউনিট কি যদি তোমাদের পদ্ধতিগত টেস্টিংয়ের প্রসঙ্গ মনে থাকে সেখানে আমরা বলেছিলাম একটি ফাংশন বা একটি মডিউল হলো একটা ইউনিট তাহলে ভুল ধারণাটি হলো প্রসিডিউরাল প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ইউনিটগুলোকে পরীক্ষা করে থাকি এবং যতক্ষণ পর্যন্ত ইউনিটগুলোকে যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে এরপর আমরা ইন্টিগ্রেশন টেস্টিংয়ের উপর মনোনিবেশ করি এই ইন্টিগ্রেশন টেস্টিংয়ের মাধ্যমে আমরা ইন্টারফেসের এররগুলোকে অপসারিত করি এবং তারপর আমরা সিস্টেম টেস্টিং সম্পাদন করি কিন্তু যদি তোমরা একটি প্রসিডিউরাল এবং একটি অবজেক্ট প্রোগ্রামের তুলনা করো তাহলে তোমরা ভাবতে পারো প্রসিডিউরাল প্রোগ্রামের ক্ষেত্রে ইউনিট একটি ফাংশন হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে টেস্টিংয়ের ইউনিট একটা মেথড হতে পারে তার কারণ মেথডগুলো ফাংশনগুলির অনুরূপ হয় কিন্তু পরে আমরা দেখতে পাবো যে এটা ঠিক নয় অপর বিষয়টি হলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেশন এনক্যাপসুলেশন ইনহেরিটেন্স পলিমরফিজম ডাইনামিক বাইন্ডিং ইত্যাদির ভালো বৈশিষ্ট্যগুলোকে অনুসন্ধান করব এইগুলো সত্যিই টেস্টিংয়ের কাজে সাহায্য করে কিনা টেস্টিংয়ের শ্রম কমায় কিনা নাকি সবকিছুকে তারা আরো বেশি জটিল করে তোলে এবং টেস্টিংয়ের ক্ষেত্রে আরও বেশি শ্রম প্রয়োগ করার প্রয়োজন হয় ইত্যাদি বিষয়ে লক্ষ্য করবো এই সমস্যাটিকে অনুসন্ধান করা যাক এবং তারপর এখানে যে নতুন ধরনের স্টেট বেস টেস্টিং প্রয়োজন হয় তাকে লক্ষ্য করা যাক তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সাপেক্ষে টেস্ট কভারেজ অ্যানালিসিসের সম্পর্কে কী ধারণা রয়েছে তা দেখা যাক এবং এছাড়াও ইন্টিগ্রেশন স্ট্রাটেজি যেগুলোকে আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং টপ ডাউন বটম আপ ইত্যাদিr পরিপ্রেক্ষিতে আলোচনা করেছি সেগুলো এখানে খুব একটা যথাযথ নয় কারণ এগুলো প্রকৃত হায়ারার্কিয়াল ডিজাইন নয় এগুলো শুধুমাত্র অবজেক্টগুলির মধ্যে পরস্পরিক ইন্টারঅ্যাকশন সুতরাং আমাদের ভিন্ন ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজি প্রয়োজন প্রথমে এটা সম্বন্ধে আলোচনা করা যাক এটা একটা অত্যন্ত ফান্ডামেন্টাল প্রশ্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলোর পরীক্ষার জন্য উপযুক্ত ইউনিট কি কারন সবার প্রথমে ইউনিট লেভেল পরীক্ষাগুলো সমাধান করতে হবে এটা হলো যেকোনো পরীক্ষা পদ্ধতির ভিত্তি সুতরাং একটা সফটওয়্যারের কোনো ইউনিট বা কোনো এলিমেন্টগুলোকে আমাদের পৃথকভাবে পরীক্ষা করতে হবে এবং তারপর ইন্টিগ্রেশন টেস্টিং সম্পাদন করতে হবে প্রচলিত প্রসিডিউরাল প্রোগ্রামগুলোতে ইউনিট হলো একটা ফাংশন কিন্তু আমরাও এইমাত্র দেখব যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলোর ক্ষেত্রে মেথড কিন্তু আসলে বেসিক ইউনিট নয় যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ফাংশনকে মেথডে পরিবর্ধিত করি তা কিন্তু সঠিক হবে না এই ধরনের দাবির ভিত্তিকে আমরা দেখব আসলে এই ধরনের দাবি করার ভিত্তি হলো ওই ওয়েয়ূকার্স অ্যান্টিকম্পোজিশন অক্সিওম Weyukar's Anticomposition axiom যাতে বলা হয়েছে প্রতিটি মেথডকে পরীক্ষা করার পরিমাণ দ্বারা একটা ক্লাস সন্তোষজনকভাবে পরীক্ষিত হয়েছে তা কখনই নিশ্চিত হয় না এখন দেখা যাক এটা আসলে কি বলছে তাহলে এটা হলো ওয়্যুকার আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের জন্য উপযুক্ত ইউনিট হলো ক্লাস সমস্ত ক্লাসগুলোকে আমাদের পৃথকভাবে পরীক্ষা করতে হবে এবং সবশেষে সেই ক্লাসগুলোকে ইন্টিগ্রেট করাতে হবে এখন পরীক্ষার জন্য ক্লাসকে একটা ভালো ইউনিট কেন ধরা হয় এবং মেধাডগুলোর পরীক্ষা এবং তারপর ইন্টিগ্রেশন কেন কাজ করে না সুতরাং এই প্রশ্নের উত্তর হলো এটা যে যদি আমরা শুধুমাত্র মেথডগুলোকে পরীক্ষা করি তাহলে আমরা বেশ কিছু জিনিস ঠিকঠাকভাবে করছি না একটি বিষয় হলো যে আমাদের কাছে এই ক্লাস অ্যাট্রিবিউটগুলো রয়েছে যেগুলো বিভিন্ন মেথডের মধ্যে ভাগ হয়ে গিয়েছে আমরা সেগুলোকে শুধুমাত্র মেথডগুলোকে পরীক্ষা করার মাধ্যমে পরীক্ষা করছি না এবং এছাড়াও ক্লাসগুলো সাধারণত স্টেট মডেলে রয়েছে তার কারণ প্রতিটি ক্লাস ডাটা স্টোর করে রাখে একটা উল্লেখযোগ্য স্টেট মডেলের অর্থ হলো একটা ক্লাস বা একটা অবজেক্ট একাধিক অবস্থায় থাকতে পারে কিন্তু ক্লাস যখন অন্য কোনো অবস্থায় থাকবে তখন হয়তো এটা কার্যকর হবে না সুতরাং ক্লাসের স্টেট মডেল সম্পর্কে এবং কিভাবে বিভিন্ন অবজেক্ট বিভিন্ন স্টেট গ্রহণ করে জানার প্রয়োজন রয়েছে এবং তারপর আমাদের মেথডগুলোকে পরীক্ষা করতে হবে শুধু তাই নয় ক্লাস ভেরিয়েবেলগুলোর মাধ্যমে মেথডগুলোর পারস্পরিক ইন্টারঅ্যাকশনকেও আমাদেরকে পরীক্ষা করতে হবে কিন্তু ক্লাসের বিভিন্ন স্টেটগুলোতে মেথডগুলোকে আমাদের পরীক্ষা করতে হবে ওয়্যুকার্স অ্যান্টিকম্পোজিশন অক্সিওম এক্ষেত্রে একটা ল্যান্ডমার্ক আবিষ্কার 1986 সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের IEEE ট্রানস্যাকশনগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল তার এই অক্সিওমের মূল বক্তব্য হলো প্রতিটি প্রোগ্রাম কম্পোনেন্টকে পৃথক পৃথকভাবে যথাযথ পরীক্ষা করলেও তা সমগ্র প্রোগ্রামের যথেষ্ট পরিমাণ পরীক্ষাকে নির্দেশ করা না এজন্য তিনি বলেছেন যদি তোমরা শুধুমাত্র পৃথক পৃথক কম্পোনেন্টগুলোকে পরীক্ষা করো তা সমগ্র প্রোগ্রামটি যে সঠিকভাবে কাজ করছে তা নিশ্চিত করে না যদি p এবং q কম্পোনেন্ট হয় p এর একটা q এর পরিপ্রেক্ষিতে প্রসঙ্গকে স্টাবের তুলনায় পৃথকভাবে কম্পোনেটগুলোকে পরীক্ষা করার সময় আরো জটিলভাবে পরিবর্তন করার একটা সুযোগ থাকে এবং তারফলে যতক্ষন পর্যন্ত p এবং q ইন্টার্যাক্ট করছে এদেরকে একসাথে পরীক্ষা করতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের পরিপ্রেক্ষিতে এই অক্সিওমের বিশদ ব্যাখ্যা হলো আমরা মেথডগুলোকে শুধুমাত্র টেস্টিং মেথড হিসেবে ধরে নিতে পারি না এবং এরপর এগুলোকে ইন্টিগ্রেট করা সঠিক নাও হতে পারে আমাদের ক্লাসগুলোকে পরীক্ষা করতে হবে এটা হলো ইউনিট লেভেল এবং ক্লাসগুলোকে ইন্টিগ্রেট করতে হবে ক্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলোকে পরীক্ষার বেসিক ইউনিট সুতরাং এটাই হলো প্রথম গুরুত্বপূর্ণ ফলাফল এখন কিছু অবজেক্ট ওরিয়েন্টেড বৈশিষ্ট্যগুলোকে অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে লক্ষ্য করা যাক এবং দেখা যাক তারা টেস্টিংয়ে কোনো সাহায্য করে কিনা নাকি তারা সমস্যা তৈরি করে এবং টেস্টিংয়ে বাধা প্রদান করে সবার প্রথমে এনক্যাপসুলেশনকে লক্ষ্য করা যাক আমরা জানি যে এনক্যাপসুলেশন হলো মেথডগুলোতে একত্রে ডেটাগুলো উপস্থিতি প্রকৃতপক্ষে এনক্যাপসুলেশন এররগুলোর উৎস নয় কিন্তু এটি টেস্টিংয়ে বাধা প্রদানকারী এর কারণ কি এর কারণ হলো এনক্যাপসুলেশনের কারণে আমরা সরাসরিভাবে একটা ক্লাসের প্রাইভেট ভেরিয়েবলগুলোতে প্রবেশাধিকার পাইনা এবং এর ফলে ডিবাগারের পক্ষে ক্লাবগুলোর প্রাইভেট ভেরিয়েবলগুলোর মানগুলোকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় কারণ এমন কোনো মেথড থাকেনা যা রিপোর্ট করবে এবং এই প্রাইভেট ভেরিয়েবলগুলোতে প্রবেশাধিকার পাওয়ার জন্য তোমাদেরকে মেথডের মাধ্যমে প্রবেশ করতে হবে তোমরা সরাসরিভাবে এতে প্রবেশ করতে পারবে না এর ফলে বিষয়টি জটিল হয়ে উঠবে তাহলে কি করে এই সমস্যার সমাধান করা হয় বিভিন্ন ধরনের সম্ভাব্য সমাধান রয়েছে এর মধ্যে একটি হলো স্টেট রিপোর্টিং মেথড সুতরাং একটি ক্লাসে অতিরিক্ত মেথড থাকতে পারে যা প্রাইভেট ভেরিয়েবলগুলোর মানগুলোকে রিপোর্ট করে ছোটখাটো তদন্ত থেকে শুরু করে ম্যানুয়ালি অবজেক্ট অ্যট্রিবিউটগুলোকে অনুসন্ধান করা বা পদ্ধতিগুলোর শুদ্ধতার আনুষ্ঠানিক প্রমান এগুলো সাধারণত ভেরিয়াবলগুলোকে সেভাবে লক্ষ্য করে না কিন্তু পদ্ধতির শুদ্ধতার দিকে নজর রাখে Slide Time 2036 কিন্তু সবথেকে প্রতিশ্রুতিশীল উপায় হলো স্টেট রিপোর্টিং মেথড এবং সাধারণত এই পদ্ধতিতে টেস্টাররা এনক্যাপসুলেশন পদ্ধতি সামলে থাকে তাদের কাছে স্টেট রিপোর্টিং মেথডগুলো থাকে এবং তারা এনক্যাপসুলেশনের সমস্যাগুলো সমাধান করেন এবং প্রাইভেট ভেরিয়েবলগুলোর মানগুলো পরীক্ষা করতে পারেন এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের অপর একটি বৈশিষ্ট্য অর্থাৎ ইনহেরিটেন্স বিষয়ে লক্ষ্য করা যাক ইনহেরিটেন্সের একটি সুবিধা হলো যখন পরীক্ষা করে দেখা যায় যে একটা ক্লাস ভালোভাবে কাজ করছে তখন আমরা এর সাব্ ক্লাসে নতুন বৈশিষ্ট্য যোগ করতে পারি এবং এর ফলে আমরা ক্রিয়াশীল কোডগুলোকে ব্যবহার করতে পারি সমস্ত কেসগুলোকে লেখার কোনো দরকার পড়েনা এগুলোকে টেস্ট করা হয়েছে এবং লেখা হয়েছে আমরা শুধুমাত্র ক্লাস ভেরিয়েবেলের কিছু মেথড যোগ করি কিন্তু এখানে প্রশ্ন হলো যখন আমাদের কাছে একটা ডিরাইভড ক্লাস রয়েছে এবং এটি এনসিস্টর ক্লাসগুলো থেকে বেশকিছু মেথড ইনহেরিট করছে তাহলে কি ডিরাইভড ক্লাসেও এই ইনহেরিটেড মেথডগুলোকে পরীক্ষা করতে হবে আশ্চর্যজনকভাবে এবং দুর্ভাগ্যবশত ইনহেরিটেন্সকে অর্থাৎ ইনহেরিটেড মেথডগুলোকে পরীক্ষা করা বাধ্যতামূলক ইনহেরিটেড মেথডগুলোকে পুনরায় পরীক্ষা করা কোনো বিকল্প নয় এটাই হলো নিয়ম এর কারণ কি এর কারণ হলো এই মেথডগুলোর সবকটিকে বেস ক্লাসে পরীক্ষা করে দেখা হয়েছে যে এগুলোর সঠিকভাবে কাজ করে আমরা এগুলোকে শুধুমাত্র ডিরাইভড ক্লাসে ইনহেরিট করিয়েছি আমাদেরকে এই ডিরাইভড ক্লাসেও কেন এগুলোকে আবার পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে এই সমস্যাকে অনুসন্ধান করা যাক এটা হল একটা বেস ক্লাস লাইব্রেরী মেম্বার এবং আমাদের কাছে ডিরাইভড ক্লাসগুলো এবং বিভিন্ন ডেরিভেশন হায়ারার্কিগুলো আছে এবং মেথড অ্যাট্রিবিউট ইত্যাদি এখানে উপলব্ধ রয়েছে সুতরাং সমস্ত কিছু এই চিল্ড্রেন ক্লাসগুলি দ্বারা ইনহেরিটেড হয়েছে ইত্যাদি আসলে সাব ক্লাসগুলোর নতুন ব্যবহারিক পরিপ্রেক্ষিতের কারণে পুনরায় পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয় তাহলে এটাই হলো প্রকৃতপক্ষে অ্যান্টিকম্পোজিশন অক্সিওম আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা ব্যবহারের প্রসঙ্গ বলতে কি বুঝিয়েছি তা দেখতে পাবো এরপর আমরা বলতে পারবো যদি তোমরা পর্যবেক্ষণ করা যে একটা মেথড আপার লেভেলে সঠিকভাবে কাজ করছে তাহলে সেই মেথডটি লোয়ার লেভেলেও সঠিকভাবে কাজ করবে তার কোনো নিশ্চয়তা নেই কিছু উদাহরন লক্ষ্য করা যাযক ধরে নেয়া যাক এটা হলো কোড এখানে ক্লাস A তে X ভেরিয়েবল রয়েছে যার মান 200 এবং ইনভেরিয়েন্ট বা এই ভেরিয়েবলের ক্ষেত্রে প্রয়োজনটি হলো x কে সব সময় 100 র থেকে বড় হতে হবে এরপর আমাদের কাছে বিভিন্ন পদ্ধতি রয়েছে যেখানে আমরা এই ভেরিয়েবলকে ব্যবহার করছি এবং এরা প্রত্যেকেই এই ইনভারিয়ান্টকে বজায় রাখছে এই ভাবেই ক্লাসগুলোকে ডিজাইন করা হয় এবং এগুলোর সঠিক ভাবে কাজ করছে কিন্তু কোনো প্রোগ্রামার কোডকে ভালোভাবে না দেখেই যদি ক্লাস A কে এক্সটেন্ড করে দেয় তাহলে সে সেখানে অতিরিক্ত মেথড সংযোজন করে ফেলবে তার m1 এর প্রয়োজন পড়বে যেখানে সে ভ্যারিয়েবল হিসাবে x টু 1 সেট করবে এখন আমরা A কে B টে এক্সটেন্ড করেছি যে সমস্ত মেথডগুলো এখানে ইনহেরিটেড হয়েছে যেমন m ইত্যাদি যেগুলো আগে কাজ কর্বহহিল সেগুলো এখন ব্যর্থ হতে শুরু করে কারন এখানে ইনভারিয়েন্টের ভায়োলেশন হয়েছে সুতরাং এটা হলো একটা সহজ উদাহরণ আরেকটি উদাহরণ লক্ষ্য করা যাক একটি ক্লাস A তে m একটি মেথড রয়েছে যা অপর একটি মেথড m2 কে কল করছে এবং এই m2 এর ব্যাখ্যা ক্লাস A তে রয়েছে অর্থাৎ m এবং m2 উভয়কেই ক্লাস A তে ব্যাখ্যা করা হয়েছে এবং m2 কে m কল করে এখন ক্লাস B ক্লাস A কে এক্সটেন্ড করে কিন্তু এটা মেথড B কে ওভাররাইড করেছে এখন যখন m কে ক্লাস B এর পরিপ্রেক্ষিতে কল করা হয় Slide Time 2530 m এখানে ইনহেরিটেড হচ্ছে এবং আমরা m কে কল করছি m ক্লাস A তে সঠিকভাবে কাজ করছে একে এখন ক্লাস B অবজেক্টের জন্য পরীক্ষা করা হবে যখন আমরা m কে কল করব একে ক্লাস B এর পরিপ্রেক্ষিতে কল করা হবে এবং এর ফলে পলিমরফিজমের দরুন m এখন Am2 এর পরিবর্তে Bm2 কে কল করবে এবং এর ফলে এটা m2 এর সাথে ভালোভাবে কাজ করছে কিন্তু এখন ওই একই m Bm2 কে কল করছে এর ফলে এটা ব্যর্থ হতে পারে এবং অবশ্যই আমরা বেস ক্লাস মেথডকে বাতিল করে একটা নতুন মেথড লিখেছি তখন অবশ্যই পরীক্ষা প্রয়োজন রয়েছে অর্থাৎ ইনহেরিটেড মেথডগুলোকে আমাদের পরীক্ষা করতে হবে এবং ওভাররিডেন বা বাতিল করা মেথডগুলোকেও পরীক্ষা করার প্রয়োজন রয়েছে সুতরাং বেস ক্লাসে যে সমস্ত মেথডগুলো টেস্ট করা হয়েছিল সেই সমস্ত মেথডগুলোকে আর টেস্ট করার দরকার নেই এই ধারণাটি সত্য নয় আমাদের প্রকৃতপক্ষে বেস ক্লাস থেকে ইনহেরিট হওয়া সমস্ত মেথডগুলোকেই পরীক্ষা করতে হবে এই সেশনের জন্য আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে আমরা পরবর্তী সেশনে কিভাবে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামকে টেস্ট করা যায় তা নিয়ে আলোচনা চালিয়ে যাব Glossary English word Word Meaning Welcome ওয়েলকাম স্বাগত Feature ফিচার বৈশিষ্ট্য Discard ডিসকাউন্ট বাতিল Prioritise প্রায়োরিটাইস অগ্রাধিকার Correctness কারেক্টনেস শুদ্ধতা Complicated কমপ্লিকেটেড জটিল Dependency ডিপেন্ডেন্সি নির্ভরশীলতা Thoroughly থরোলি পুঙ্খানুপুঙ্খভাবে Impacted ইম্প্যাক্টেড প্রভাবিত